এর আগের লেকচারে আমরা দেখেছিলাম একটি নির্দিষ্ট বায়োরিয়েক্টর এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এরপর আরো সামনে আগানো যাক আমার মনে হয় আমরা এই প্র্যাকটিস প্রবলেম 41 এর সমাধান ইত্যাদি ইতিমধ্যে দেখে ফেলেছি আমরা এখান থেকে আরো সামনের দিকে এগোই যখন আমরা এজিটেশন প্রযোগ করে এই শিয়ার স্ট্রেস আসলে কী যদি তোমরা ফ্লুইড মেকানিক্সের এর কারণে যখন তারা একে অপরের বিপরীত দিকে যাচ্ছিল এই চাপাতির মন্ডের বলের তলের উপর এই বল প্রযুক্ত হয় আর এটা আকৃতির পরিবর্তন ঘটায় এবং এই ধরনের বলকেই শিয়ার ফর্স বলে এরা তল বরাবর প্রযুক্ত অন্য কথায় যখন হাতের তালুদ্বয়ের মধ্যে আপেক্ষিক বেগ থাকে এই হাতের তালু এই দিক বরাবর যাচ্ছে আর ওই হাতের তালু ওই দিক বরাবর যাচ্ছে বা এরা উভয়েই একই দিকেও যেতে পারে তবে সেটা ভিন্ন ভিন্ন বেগে যতক্ষণ না হাতের তালুদ্বয়ের মধ্যকার আপেক্ষিক বেগ শূণ্য না হয় ততক্ষণ পর্যন্ত যে মন্ডের বলটিকে মাঝখানটাতে ধরে রাখা হয়েছে সেটা শিয়ার স্ট্রেস অনুভব করবে যেটা মন্ডের বলটির আকৃতি বদলে দিতে পারে একটি ফ্লুইড এনভায়রনমেন্টে dvdx dvdy ইত্যাদি তাহলে এরা হলো বেগের গ্র্যাডিয়েন্ট যখনই বেগের গ্র্যাডিয়েন্ট থাকবে তখন শিয়ার স্ট্রেসও থাকবে তাহলে একটি নির্দিষ্ট বায়োরিয়েক্টর এনভায়রনমেন্টে ফ্লুইড এনভায়রনমেন্টের কথা বলে দিলে শিয়ার স্ট্রেসও দেয়া হয়ে যায় বেগের গ্র্যাডিয়েন্টের ব্যাপারটি বলা হলো কারণ এখানে ফ্লুইড গতিশীল ফ্লুইড গতিশীল কারণ এখানে এজিটেটর রয়েছে বা এখানে এজিটেশন ঘটছে বা এখানে অ্যারেশন হচ্ছে অ্যারেশনও ফ্লুইডকে গতিশীল করে এরা বেগের গ্র্যাডিয়েন্ট তৈরি করে তাই এরা শিয়ার স্ট্রেস তৈরি করতে পারে তাহলে অ্যারেশন এবং এজিটেশন বেগের গ্র্যাডিয়েন্ট তৈরি করে এবং এর মাধ্যমে বায়োরিয়েক্টরে শিয়ার স্ট্রেস প্রয়োগ করে বুদবুদের ভাঙন বায়ু বুদবুদের ভাঙনও ক্ষতি সাধন করতে পারে কিন্তু এই ব্যাপারটি ঘটে একটি ভিন্ন প্রক্রিয়ায় এটা ঘটে বায়ু বুদবুদের ভাঙনের কারণে নির্গত শক্তির মাধ্যমে শিয়ার স্ট্রেসের আলোকে বলা যায় অ্যারেশন এবং এজিটেশন শিয়ার স্ট্রেস তৈরি করে কারণ এগুলো বায়োরিয়েক্টরে বেগের গ্র্যাডিয়েন্ট তৈরি করে তাই আমাদেরকে শিয়ার স্ট্রেসের ব্যাপারে ভাবতে হবে কিছু সেল যেমন ম্যামালিয়ান সেল প্রাণীকোষ এদের কোষপ্রাচীর নেই এবং তাই এরা শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে আরো বেশি নাজুক কিছু সেল যাদের কোষপ্রাচীর আছে তারা ওতোটা নাজুক নয় এই সব ব্যাপারগুলো হতেও পারে না ও হয়ে থাকতে পারে কারণ যদিও তোমার কোষপ্রাচীর আছে তোমার উপর প্রচুর পরিমাণে শিয়ার স্ট্রেস প্রযুক্ত হতে পারে কারণ কোষপ্রাচীর হলো অনমনীয় এটা সহজে গতিশীল হতে বাধা দেয় এবং যদি এর ভেতরের উপাদানগুলো মুক্তভাবে চলাচলের প্রয়োজন হয় আর যদি কোষপ্রাচীর সেটাতে বাধা দেয় তাহলে সেটাও শিয়ার স্ট্রেস তৈরি করতে পারে তাই শিয়ার স্ট্রেস বায়োরিয়েক্টরে প্রতিটি সেলের উপরই শিয়ার স্ট্রেস প্রযুক্ত হয় এদের কিছু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এই শিয়ার স্ট্রেস সহ্য করতে পারে কিছু কিছু আবার পারে না এবং আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ এটাই নির্ধারণ করে দেবে বায়োরিয়েক্টরটি সফল হবে কি হবে না এটুকু বলার পরে এখন তাকানো যাক বায়োরিয়েক্টরের স্কেল আপ আমরা যেমনটি দেখেছিলাম হতে পারে 1 লক্ষ 2 লক্ষ রিয়েক্টর 2 লক্ষ লিটার রিয়েক্টর ইত্যাদি ল্যাব স্কেল হলো 1 লিটার তাই বায়োরিয়েক্টরের ক্ষেত্রে স্কেল আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এরকম কিছু বিষয়ের দিকে তাকাই এগুলো অবশ্যই ছোট স্কেলে তৈরি করা হয় আর্থিক কারণে এ প্রক্রিয়াটি কাজ করবে কিনা আমরা সেটাই জানি না তাই আর্থিক ব্যয় সংকোচনের জন্য এমনকি মিডিয়ামও বেশ ব্যয়বহুল এই প্রক্রিয়াগুলো শুরুতে ছোট স্কেলে দাঁড়া করানো হয় তাই যেমনটি বলা হয়েছে এদেরকে কীভাবে বড় স্কেলে কাজ করানো যেতে পারে যখন বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে ছোট স্কেলের তুলনায় যেখানে তাদেরকে কাজ করানো হয়েছিলো বা যেখানে তাদেরকে কাজ করিয়ে পরীক্ষা করা হয়েছিলো কিছু নির্দিষ্ট প্যারামিটারকে বড় স্কেলে নিয়ে স্কেল আপ করা হয় সেই একই জিনিস যেগুলো ছোট স্কেলে কার্যকরভাবে কাজ করেছিল তাহলে বড় স্কেলে উপযুক্ত প্যারামিটারগুলো একই রাখা হয় ছোট স্কেলে যেগুলো কার্যকরী ছিল তাদের মতোই এটাকে বলা হয় স্কেল আপ ক্রাইটেরিয়া একটি উদাহরণ দেখা যাক

প্রথমে জ্যামিতিক সাদৃশ্যতা এখানে আছে একটি স্টার্ড ট্যাংক এটি হলো স্টার্ড ট্যাংক এই আয়তক্ষেত্রটি প্রকৃতপক্ষে এটি একটি সিলিন্ডার থেকে থাকে এরকম বিপরীত ব্যাসে এরকম প্রায় 4 টি স্ট্রিপ এই স্ট্রিপগুলো ধাতব স্ট্রিপ ভর্টেক্স তৈরি হওয়াকে থামাতে পারে এটাই ব্যাফলের কাজ তাই জ্যামিতিক সাদৃশ্যতার জন্য এগুলোকে বিবেচনা করা হয়ে থাকে উচ্চতার সাথে ব্যাসের অনুপাত অবশ্যই 1 হতে হবে স্টার্ড ট্যাংকের জন্য এগুলোই সবচেয়ে বেশি প্রচলিত যদি আমরা এটাকে নামিয়ে আনি H ভাগ D হতে হবে 1 এই D I ইমপেলারের ব্যাস এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভাগ ট্যাংকের ব্যাস হবে তৃতীয় রাশিটি D i ভাগ D হলো 1 ভাগ 3 B ব্যাফলের পুরুত্ব ভাগ ট্যাংকের ব্যাস হলো 1 ভাগ 12 এটা ধ্রুবক রাখতে হবে ছোট স্কেলেও যেমন বড় স্কেলেও সেরকম জ্যামিতিক সাদৃশ্যতার জন্য C যেটা হলো ইমপেলারের তলদেশ থেকে ট্যাংকের তলদেশ থেকে ইমপেলারের মাঝ বরাবর দূরত্ব - এর সাথে ব্যাসের অনুপাত হতে হবে 1 ভাগ 3 এছাড়া W ইমপেলারের ব্লেড এর প্রস্থ ভাগ ইমপেলারের ব্যাস হতে হবে এক পঞ্চমাংশ এবং L ইমপেলার ব্লেড এর দৈর্ঘ্য ভাগ ইমপেলারের ব্যাস হতে হবে এক চতুর্থাংশ তাহলে এখানে চারটি ক্রাইটেরিয়া রয়েছে ট্যাংকের ব্যাসের অনুপাতে মিল রাখতে এবং দুটি আছে ইমপেলারের ব্যাসের উপর ভিত্তি করে তাহলে যতক্ষণ এই দুটি বিষয় বজায় থাকবে এমনভাবেই সব কিছু বাছাই করা হবে ততক্ষণ বড় স্কেল এবং ছোট স্কেল - উভয় স্কেলেই জ্যামিতিক সাদৃশ্যতা থাকবে অপারেশনাল সাদৃশ্যের জন্য আমরা একটি ধ্রুবক K L a বজায় রাখবো আমরা K L a সম্পর্কে দেখেছি এটা একটি গুরুত্বপূর্ণ স্কেল আপ প্যারামিটার ছোট স্কেল এবং বড় স্কেলে আমরা একটি ধ্রুবক ভলিওমেট্রিক মাস ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট এর বেগ ধ্রুবক রাখতে চাচ্ছি ইমপেলার টিপ তোমরা জানো ইমপেলারের ব্যাস হলো Di তাহলে এটি πDi পরিমাণ বৃত্ত তৈরি করে যেটা হলো অতিক্রান্ত দূরত্ব এর সাথে গুণ করি n কে যেটি হলো rpm ইমপেলারের গতিবেগ এটা তোমাকে যে ভ্যারিয়েবলটি ধ্রুবক থাকতে হবে ইন্ডাস্ট্রিতে প্রকৃতপক্ষে আরো বেশ কিছু জিনিসের দিকে খেয়াল রাখা হয় তবে এগুলোই সবচেয়ে প্রচলিত গার্সিয়া ওচোয়া দুই স্কেলের মাইক্রোএনভায়রনমেন্ট লেভেলে এমনকি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও ব্যাপারগুলো বোঝার জন্য বেশ কিছু ব্যাখ্যা প্রদান করে মাইক্রোএনভায়রনমেন্ট বেশ গুরুত্বপূর্ণ যেমনটি আমরা বলেছিলাম কারণ সেল যেগুলোই প্রকৃত কারখানা এরা মাইক্রোএনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত হয় স্কেল আপের ব্যাপারটি একটি শিল্পকর্ম এটা এখনো পুরোপুরি বোধগম্য হয়ে ওঠে নি এবং এটিকে প্রতিষ্ঠিত বিজ্ঞানে রূপ দিতে আরো কাজ করতে হবে আমরা স্কেল আপ নিয়ে কথা বলেছিলাম স্কেল ডাউন নতুন কার্যপদ্ধতির অনুমোদনের ক্ষেত্রেও এই সবগুলো ক্ষেত্রেই স্কেল ডাউন বেশ গুরুত্বপূর্ণ এছাড়া একই সময়ে অনেকগুলো ক্ষুদ্র আকৃতির বায়োরিয়েক্টরে একাধিক কর্মপন্থার দ্রুততর মূল্যায়ন সম্ভব হয় যদি কার্যকরীভাবে স্কেল ডাউন করা হয় তাহলে তুমি বিভিন্ন জিনিস ছোট রিয়েক্টরে পরখ করে দেখবে এরা সকলেই বড় স্কেলে অনুরূপ কন্ডিশনসমূহ মেনে চলে এবং তাহলেই এটা করা যাবে এখানে স্কেল ডাউন প্রক্রিয়ার ফলাফল থেকে এতে আরো বেশি আস্থা রাখা যায় বিশেষ করে ইন্ডাস্ট্রি লেভেলে এখানে দুইটি বৈজ্ঞানিক প্রবন্ধ আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো তোমার রেফারেন্স ডকুমেন্টে দেওয়া হয়েছে 27 নম্বর হলো স্কেল আপের উপরে গার্সিয়া ওচোয়া আমরা এটা নিয়ে কথা বলেছি 28 হলো বায়োরিয়েক্টর স্কেল ডাউনের উপর পালোমারেস তুমি এখানে এই ওয়েবসাইটটি দেখে নিতে পারো এটা হলো মডিউল 4 এর জন্য মডিউল 4 এ আমরা নির্দিষ্ট কিছু বায়োরিয়েক্টর এনভায়রনমেন্ট প্যারামিটার বায়োরিয়েক্টর কালচার সম্পর্কে দেখেছি এবং এর মাধ্যমে বায়োরিয়েক্টরের কর্মক্ষমতা সম্পর্কে জেনেছি আমরা যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি তা হলো তাপমাত্রা pH মিডিয়াম কম্পোজিশন এজিটেশন এবং অ্যারেশন লেভেল এবং দ্রবীভূত অক্সিজেনের মাত্রা দ্রবীভূত অক্সিজেনের মাত্রা সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করেছি এরপর আমরা বায়োরিয়েক্টরের স্কেল আপ এবং স্কেল ডাউন সম্পর্কে জেনেছি মডিউল 4 এ তাহলে এরপর আবার আমরা যখন দেখা করবো আমরা মডিউল 5 শুরু করবো যেটা হলো এই কোর্সের শেষ মডিউল দেখা হবে সামনে